Software Testing সফটওয়্যার টেস্টিং Prof Rajib Mall প্রফেসর রাজীব মাল Department of Computer Science and Engineering কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ Indian Institute of Technology Kharagpur ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি খড়গপুর Lecture - 08 লেকচার - 08 Combinatorial Testing সম্মিলিত পরীক্ষা এই সেশানে স্বাগত আমরা ব্ল্যাক বক্স পরীক্ষার কৌশলগুলি সম্পর্কে পূর্ববর্তী সেশনে আলোচনা করছিলাম এবং আমরা ব্ল্যাক বক্স পরীক্ষার দুটি গুরুত্বপূর্ণ কৌশল দেখেছি যা equivalence class পরীক্ষা এবং special value পরীক্ষা এখন আসুন আমরা সম্মিলিত পরীক্ষাটি দেখি এটি একটি ব্ল্যাক বক্স পরীক্ষার কৌশল প্রথমে আসুন আমরা সম্মিলিত পরীক্ষার পিছনে প্রেরণাটি দেখি একটি জিনিস হল যে উভয় equivalence class পরীক্ষায় এবং special value পরীক্ষায় যখন প্যারামিটারের সংখ্যা বেড়ে যায় তখন আমাদের পরীক্ষার ক্ষেত্রে নকশা করতে অসুবিধা হবে এছাড়াও কখনও কখনও আমাদের পরিবেশগত রূপরেখা রয়েছে যা ফলাফলকেও প্রভাবিত করে উদাহরণস্বরূপ যদি আমরা বিশেষজ্ঞ মোডে বা একটি শিক্ষানবিশ মোডে বা মাঝারি মোডে একটি প্রোগ্রাম সেট করি এইগুলি হল পরিবেশগত রূপরেখা প্রোগ্রামটি ভিন্নভাবে আচরণ করে আমাদের অন্যান্য state variable থাকতে পারে যা প্রোগ্রামের বিভিন্ন উপাদান বিভিন্ন উপাদানগুলির তাদের আচরণকেও প্রভাবিত করতে পারে উদাহরণস্বরূপ একটি বই ইস্যু করা হয় এবং তারপরে বইয়ের আচরণ হল ইস্যু প্রক্রিয়া ইতোমধ্যে ইস্যু করা হয়েছে এবং তারপরে আমাদের কাছে বইয়ের ইস্যু থাকবে বইয়ের ইস্যুর আচরণ আলাদা হবে শুধু একটি খুব তুচ্ছ ঘটনা কিন্তু বিভিন্ন উপাদানগুলির জন্য আমাদের আরো জটিল অবস্থার প্রতিনিধিত্ব থাকতে পারে সুতরাং এই ক্ষেত্রে যখন কারণ প্যারামিটারগুলি 3 4 এর বেশি equivalence classগুলি নকশা করা কঠিন হয়ে যায় এবং কখনও কখনও আমাদের এখানে অনেক boolean শর্ত আছে বিশেষত user interface এবং নিয়ামক অ্যাপ্লিকেশনগুলিতে বুলিয়ান variableগুলি রয়েছে এখানে অনেকগুলি রয়েছে উদাহরণস্বরূপ বলা যাক এটি পাওয়ার পয়েন্ট সফটওয়্যারের জন্য একটি ফন্ট সেটিং এবং এখানে কেবলমাত্র আমরা small cap all cap equalise superscript subscript ইত্যাদি নির্বাচন করব কিনা তার উপর নির্ভর করে দেখুন এবং এছাড়াও এখানে অনেকগুলো values আছে size font style text font এবং ইত্যাদি রঙ ইত্যাদি আমাদের বিভিন্ন পদক্ষেপ আছে যা ঘটবে সুতরাং fontটি অন্যরকম দেখাবে সুতরাং আমরা জানি না যে এই সেটিংসের নির্দিষ্ট সংমিশ্রণের জন্য fontটি অস্পষ্ট হয়ে যাবে বা fontটি উপস্থিতই হবে না উদাহরণস্বরূপ text fontটি যদি body হয় এবং font style টি ধরা যাক রেগুলার বা বোল্ড তারপরে সাইজ 38 এবং তারপরে ফন্টের রঙ লাল হয় তারপরে সুপারস্ক্রিপ্ট চালু এবং all cap চালু আমাদের একটি সমস্যা আছে সুতরাং এই পরিস্থিতিতে আমরা কিভাবে equivalence class partition পেতে পারি তা কঠিন হয়ে যায় আসুন আমরা সম্মিলিত পরীক্ষার সমস্যাটি দেখি যেখানে আমরা খুঁজে বের করার চেষ্টা করছি যে অনেকগুলি প্যারামিটার রয়েছে কিছু প্যারামিটার সরাসরি input এবং কিছু প্যারামিটার হল state variable বা environment variable এবং সেই প্যারামিটারগুলির নির্দিষ্ট সংমিশ্রণের জন্য আমাদের পরীক্ষা করতে হবে কারণ সমস্যা হতে পারে আমরা তিনটি সম্মিলিত পরীক্ষার কৌশল দেখব decision table ভিত্তিক পরীক্ষা cause effect গ্রাফিং এবং pair wise পরীক্ষা প্রথমে আসুন decision table ভিত্তিক কৌশলটি দেখি Decision table ভিত্তিক পরীক্ষায় আমরা সমস্যার বিবরণের উপর ভিত্তি করে একটি decision table তৈরি করি সুতরাং এটি একটি সমস্যার জন্য ব্ল্যাক বক্স স্পেসিফিকেশন এবং তারপর এটি দেখে আমরা এই decision tableটি তৈরি করি Decision table এ যদি আপনি এখানে দেখেন আমাদের টেবিলের উপরে শর্তগুলি দেওয়া আছে তাহলে এইগুলি input প্যারামিটারগুলির শর্ত যদি কিছু চালু করা থাকে বা কিছু বন্ধ থাকে সেগুলির সংমিশ্রণ ইত্যাদি এবং তারপর যদি সুনির্দিষ্ট শর্ত থাকে তাহলে আমাদের কিছু পদক্ষেপ আছে যা সংঘটিত হয় সুতরাং এটিকে আমরা নিয়ম হিসাবে বলি শর্তগুলো তাই ধরে রাখুন আমাদের সকল সম্ভাব্য শর্ত এবং মানের সমন্বয় বিবেচনা করতে হবে এবং তারপরে আমরা চিহ্নিত করি যে কোন পদক্ষেপ নেওয়া হবে একাধিক কাজ হতে পারে যা হতে পারে এবং এখানে প্রতিটি কলামকে নিয়ম হিসাবে বলি উদাহরণস্বরূপ এখানে একটি শর্ত হতে পারে if c1 এবং c2 অথবা c3 তাহলে c1 c2 c3 হল input প্যারামিটার এবং input প্যারামিটারে আমাদের প্রকাশ আছে c1 সত্য এবং c2 সত্য বা c3 সত্য তাহলে আমাদের A1 কর্মটি আছে সুতরাং একটি সমস্যা দেওয়া হয়েছে যেখানে আমাদের প্যারামিটারের সংখ্যা আছে এবং সেই প্যারামিটারগুলির কিছু শর্তের উপর ভিত্তি করে আমাদের কিছু ক্রিয়া আছে যা সংঘটিত হয় আমরা এই decision tableটি তৈরি করতে পারি এবং অবশ্যই আমাদের সতর্ক থাকতে হবে যে আমরা শর্তের সম্ভাব্য সব সমন্বয় বিবেচনা করেছি এখন আসুন একটি উদাহরণ দেখি ধরা যাক আমরা একটি প্রোগ্রাম লিখেছি যা একটি ত্রিভুজের তিনটি বাহুর মান পড়ে এবং তারপর এটি প্রদর্শন করে যে ত্রিভুজটি আপনার দেওয়া তিনটি বাহুর উপর ভিত্তি করে একটি ত্রিভুজ নয় এটি একটি বিষমভুজ সমদ্বিবাহু সমবাহু সুতরাং A5 প্রদত্ত হিসাবে একই A5 আসলে অবৈধ আমরা বিবেচনা করতে পারি এবং আমরা এখানে বিভিন্ন শর্ত তৈরি করি সুতরাং c1 হল b যোগ c এর চেয়ে কম b less than c যোগ a c less than a প্লাস b এবং c2 হল a সমান b c3 a সমান c এবং c4 b সমান c সুতরাং এখানে কিছু নির্দিষ্ট সংমিশ্রণের উপর নির্ভর করে আমরা এই কাজগুলি দেখাবো এবং a b c এর মানের উপর ভিত্তি করে আমরা test case গুলো পেতে পারি এবং আমাদের decision table থেকে প্রত্যাশিত আউটপুট আছে তাই এই রো'য়ের প্রতিটি একটি টেস্ট কেস হয়ে ওঠে আমরা এভাবেও এটি লিখতে পারি a b প্লাস c এর চেয়ে কম b a প্লাস c এর চেয়ে কম এবং c a প্লাস b এর চেয়ে কম এবং যদি তাদের মধ্যে কোনটি মিথ্যা হয় তাহলে আমরা বলি যে এটি একটি ত্রিভুজ নয় এবং যদি a এর সমান b b এর সমান c এবং a এর সমান c এই সবগুলি সত্য হয় তাহলে আমরা লিখি যে এটি একটি সমবাহু ত্রিভুজ এবং ইত্যাদি ইত্যাদি তাহলে আমরা test case এবং তাদের প্রত্যাশিত আউটপুট পাব এখন আরেকটি উদাহরণ দেখি ধরা যাক আমাদের কাছে প্রিন্টার ডায়াগনোসিস সফটওয়্যার আছে যেখানে আমরা শর্তটি প্রবেশ করি এবং এটির যে ক্রিয়াগুলি করা দরকার তা আউটপুট করে উদাহরণস্বরূপ যদি প্রিন্টার প্রিন্ট না করে এবং লাল আলো জ্বলছে এবং প্রিন্টারটি অপরিচিত হয় তারপর আমরা কালি পরীক্ষা এবং প্রতিস্থাপন করেছি কাগজ জ্যাম পরীক্ষা করেছি যদি আমাদের তিনটিই হ্যাঁ থাকে তাহলে এটি প্রিন্টার কম্পিউটারের তারের পরীক্ষা করে অতএব আপনার প্রিন্টার সফ্টওয়্যারটি ইনস্টল করা আছে এবং কালি পরীক্ষা করুন এবং প্রতিস্থাপন করুন সুতরাং নির্দিষ্ট অবস্থার জন্য যা আমরা প্রবেশ করাই নির্দিষ্ট অবস্থার মান যা আমরা প্রবেশ করাই প্রোগ্রামটি কোন পদক্ষেপ গ্রহণ করা হবে তা প্রদর্শন করবে এবং তারপরে আমাদের সমস্ত সম্ভাব্য সংমিশ্রণগুলি বিবেচনা করতে হবে কারণ ব্যবহারকারী যে কোনও সম্ভাব্য সংমিশ্রণ প্রবেশ করাতে পারে প্রিন্টার প্রিন্ট করে না এবং প্রিন্টার অচেনা অথবা তিনটি রিটার্ন ইত্যাদি হতে পারে সুতরাং আমরা decision tableর প্রতিনিধিত্ব করি এবং তারপরে আমরা প্রত্যেককে একটি নিয়ম হিসাবে বিবেচনা করি এবং এটি আমাদের টেস্ট কেস গঠন করে সুতরাং আমাদের input মান আছে এবং আমাদের কি কাজ আশা করা উচিত যা ঠিক একটি টেস্ট কেসে প্রয়োজন হয় এখন আমাদের একটি ছোট কুইজ আছে ধরুন আমাদের একটি ফ্লাইটের নীতি আছে যে যদি ফ্লাইটটি অর্ধেকের বেশি পূর্ণ হয় ফ্লাইটটি অর্ধেকের বেশি পূর্ণ হয় এবং টিকিটের খরচ 3000 এর বেশি হয় তাহলে বিনামূল্যে খাবার দেওয়া হয় যদি না এটি একটি ঘরোয়া ফ্লাইট হয় সমস্ত অভ্যন্তরীণ ফ্লাইটে খাবারের দাম ধরা হয় আমরা কিভাবে decision table পরীক্ষা তৈরি করব Decision table পরীক্ষার ক্ষেত্রে এই ধরনের পরিস্থিতির জন্য নকশা করতে হবে এখন দয়া করে এটি করার চেষ্টা করুন যদি ফ্লাইট অর্ধেকের বেশি পূর্ণ হয় তাহলে এটি একটি প্যারামিটার হয়ে যায় ফ্লাইট অর্ধ পূর্ণ কিনা বা না যদি টিকিটের মূল্য 3000 হয় বা 3000 এর বেশি না হয় বা না হয় এবং বিনামূল্যে খাবার পরিবেশন করা হয় তাহলে এটি একটি কাজ এবং এটি একটি ঘরোয়া ফ্লাইট বা না সেটি অন্য input প্যারামিটার এবং সমস্ত ঘরোয়া ফ্লাইটের জন্য খাবারের দাম ধরা হয় সুতরাং এর জন্য আমাদের decision table তৈরি করতে হবে অনুগ্রহ করে এটি চেষ্টা করুন কিন্তু আমাকে শুধু এর সমাধান প্রদর্শন করতে দিন যাতে আপনি আমাদের উত্তর দিয়ে পরীক্ষা করতে পারেন আমরা যেমন বলেছিলাম যে তিনটি input শর্ত রয়েছে একটি অর্ধেকের বেশি টিকিটের মূল্য 3000 এরও বেশি এবং এটি একটি ঘরোয়া ফ্লাইট কি বা না সুতরাং যদি সবকটিই না হয় যে এটি একটি ঘরোয়া ফ্লাইট নয় 3000 এর বেশি 3000 এর বেশি নয় আমরা বিনামূল্যে খাবার পরিবেশন করি না যদি এটি এত বেশি হয় যাতে এটি 3000 এর বেশি না হয় আমরা বিনামূল্যে খাবার পরিবেশন করি না যদি এটি 3000 এর বেশি হয় তবে এটি একটি ঘরোয়া ফ্লাইট আমরা বিনামূল্যে খাবার পরিবেশন করি না এবং যদি এটি অর্ধেকের বেশি না হয় এবং এটি ঘরোয়া ফ্লাইট স্পষ্টতই আমরা বিনামূল্যে খাবার পরিবেশন করি না দুঃখিত আমরা খাবার পরিবেশন করি না একটি খাবার কেবল তখনই বিনামূল্যে পরিবেশন করা হয় যখন এটি অর্ধেকের বেশি পূর্ণ আসন প্রতি মূল্য 3000 এর বেশি এবং এটি এটি ঘরোয়া ফ্লাইট নয় কিন্তু খাবার পরিবেশন করা হয় অর্ধেকের বেশি পূর্ণ হলে এবং এটি একটি ঘরোয়া ফ্লাইট নয় এবং টিকিট খরচ 3000 এর বেশি নয় এবং যদি এটি অর্ধেকের বেশি পূর্ণ হয় প্রতি আসনে 3000 এর বেশি এবং এটি ঘরোয়া ফ্লাইট হয় তাহলে খাবার পরিবেশন করা হয় কিন্তু এটি বিনামূল্যে নয় এবং তারপর এই প্রতিটি টেস্ট কেস হয়ে যায় সুতরাং আমাদের 1 2 3 4 5 6 7 8 এর প্রয়োজন হবে তাই n প্যারামিটারের জন্য যদি প্রতিটি একটি বুলিয়ান প্যারামিটার হয় তাহলে আমাদের 2n টেস্ট কেসের প্রয়োজন কিন্তু তারপর আমাদের এটিকে অপ্টিমাইজ করার সুযোগ আছে কারণ এর মধ্যে কিছু আসলে শর্তাবলী যত্ন করে না একবার এটি একটি ঘরোয়া ফ্লাইট হয়ে গেলে এবং এর টিকিটের খরচ 3000 এর কম হলে আমাদের সত্যিই এটি অর্ধেকের বেশি ভরা কি না তা যাচাই করতে হবে না পরোয়া নেই একইভাবে এখানে শুধু এখানে চেক করুন যে এটি উভয় প্রতি অর্ধেকের বেশি 3000 এরও বেশি এবং যদি এটি একটি ঘরোয়া ফ্লাইট হয় বা না হয় আমরা পরিবেশন করি না তাই আমরা এই দুটি টেস্ট কেস একত্রিত করতে পারি সুতরাং যদি আমরা আবেদন করি যে আমরা অপ্রয়োজনীয় টেস্ট কেস অপসারণ করতে পারি আমরা এই দুটিকে একত্রিত করতে পারি কারণ এই দুটি একই ক্রিয়া উৎপন্ন করে এবং যাই হোক না কেন যতক্ষণ না পর্যন্ত এই দুটি হিসাবে অর্ধেক পূর্ণ এবং আসন প্রতি 3000 এর বেশি নয় যাই হোক না কেন এটা ঘরোয়া হোক বা না হোক আমরা খাবার পরিবেশন করি না বিনামূল্যে বা চার্জ করা খাবার একইভাবে যতক্ষণ না এই দুটি না এবং এটি হ্যাঁ আমরা এটি ঘরোয়া কিনা তা নিয়ে মাথা ঘামাই না এবং একইভাবে এই দুটোর মধ্যে যতক্ষণ না এটি অর্ধেকের বেশি পূর্ণ এবং এটি একটি ঘরোয়া ফ্লাইট এটি প্রতি আসনে 3000 এর বেশি কিনা তা নিয়ে আমরা মাথা ঘামাই না আমরা কেবল খাবার পরিবেশন করি Refer Time 1626 সুতরাং আমরা এটিকে অপ্টিমাইজ করতে পারি এবং আমরা চারটি টেস্ট কেস খুঁজে পাই সুতরাং একটি জিনিস আমাদের মনে রাখতে হবে আমি আগেই বলেছি যে আমাদের শর্তের সম্ভাব্য সব সমন্বয় বিবেচনা করতে হবে কারণ এমন একটি সুযোগ রয়েছে যা অনেকগুলি প্যারামিটার দিয়ে আমরা কিছু শর্তের সমন্বয় মিস করতে পারি এবং decision table গঠনের সময় আমাদের নিশ্চিত করতে হবে যে একই সংমিশ্রণের জন্য দুটি কর্ম রয়েছে তাই এটি হতে পারে না যে একই সংমিশ্রণ দুটি ভিন্ন টেস্ট কেসে পরিণত হবে এবং তারপর আমাদের decision table প্রণয়নে কিছু ভুল আছে এখন আসুন দেখি কি কি সমস্যা যেখানে আপনি এই decision table ভিত্তিক পরীক্ষা প্রয়োগ করতে পারেন যখন অনেক সিদ্ধান্ত নেওয়া হয় যা problem statement এ স্পষ্ট input অবস্থার কিছু সংমিশ্রণের উপর নির্ভর করে বিভিন্ন ক্রিয়া সংঘটিত হয় Input variableর মধ্যে logical relationship Input variableর উপসেট যুক্ত গণনা এবং input এবং outputর মধ্যে একটি cause effect সম্পর্ক রয়েছে সুতরাং output কিছু মান এবং input দ্বারা সৃষ্ট হয় কিন্তু decision tableর একটি অসুবিধা হল যে যদি প্যারামিটারের সংখ্যা 3 4 5 হয় আমরা decision table গঠন করতে পারি কিন্তু আসুন আমরা বলি যে প্যারামিটারের সংখ্যা 30 বলে এবং প্রত্যেকে 3 4 টি মান নেয় তাই কলামের সংখ্যা 320 হয়ে যাবে যদি আমরা 20 টি প্যারামিটারের সমস্ত সম্ভাব্য সংমিশ্রণ বিবেচনা করি এবং প্রতিটি প্যারামিটারের তিনটি লাগে মানগুলি তাই শর্তগুলির সম্ভাব্য সংমিশ্রণের সংখ্যা 320 হয়ে যায় যা ম্যানুয়ালি পরিচালনা করা এবং টেস্ট কেস গঠন এবং তারপর অপ্টিমাইজ করার জন্য অনেক বেশি আমাদের অন্য কিছু করা দরকার যাতে আমরা সেদিকে নজর দেই এখানে আরেকটি কুইজ আছে যেমনটি আমি বলেছি এবং অনেকবার বলেছি যে পরীক্ষার ক্ষেত্রে নকশা করার জন্য আমাদের প্রচুর অনুশীলন দরকার কখনও কখনও শুধু তত্ত্বটি জেনে আমরা এই সমাধানগুলি নিয়ে আসতে পারি না যদি না আমরা এই তত্ত্বগুলি অনুশীলন করি সুতরাং আসুন অন্য সমস্যাটির জন্য decision table পরীক্ষা নকশা করার চেষ্টা করি সুতরাং সমস্যা হল একটি ই কমার্স সাইট নিম্নলিখিত ছাড় দেয় সুতরাং ই কমার্স সাইটে একটি প্রোগ্রাম রিটার্ন রয়েছে যা গ্রাহকের জন্য প্রযোজ্য ছাড় প্রদর্শন করে এখন বিভিন্ন শর্ত রয়েছে যার ভিত্তিতে বিভিন্ন ছাড় দেওয়া হয় একজন সদস্য 2000 এর কম ক্রয়ের জন্য 10 শতাংশ ছাড় পান যদি ক্রয় 2000 টাকার বেশি হয় তবে গ্রাহক 15 শতাংশ ছাড় পান আর যদিএসবিআই কার্ডের মাধ্যমে ক্রয় করা হয় তাহলে ৫ শতাংশ অতিরিক্ত ছাড় পায় এবং যদি সমস্ত ছাড়ের পরে ক্রয়ের পরিমাণ 2000 ছাড়িয়ে যায় তাহলে শিপিং বিনামূল্যে তাহলে এখানে কাজ আছে একটি হল input মান এবং পেমেন্ট পদ্ধতির উপর নির্ভর করে প্রযোজ্য ছাড় কি সুতরাং এই দুটি হল প্যারামিটার ক্রয়ের পরিমাণ এবং পেমেন্ট পদ্ধতি কি সুতরাং আমরা এখানে input অবস্থার উপর ভিত্তি করে decision table তৈরি করতে পারি যে ক্রয়ের পরিমাণ 2000 এর কম কিনা অথবা এটি 2000 এবং উচ্চতর এবং এটি একটি এসবিআই কার্ড ভিত্তিক পেমেন্ট কিংবা না এবং তারপরে ছাড় প্রয়োগের পরে মোট পরিমাণ কত হবে তার উপর ভিত্তি করে সুতরাং এর উপর ভিত্তি করে আমাদের ক্রিয়া আছে যে ছাড়ের হার কত এটা কি 10 শতাংশ 15 শতাংশ 5 শতাংশ বা 0 শতাংশ এবং শিপিং কি বিনামূল্যে সুতরাং অনুগ্রহ করে এর জন্য decision table তৈরি করুন এবং অনুগ্রহ করে টেস্ট কেস গঠন করুন আরেকটি সম্পর্কিত টেস্টিং হল cause effect গ্রাফিং সংক্ষেপে বলতে গেলে cause effect গ্রাফ হল এটি আসলে একটি decision table পরীক্ষা কিন্তু এর সুনির্দিষ্ট স্বরলিপি রয়েছে যার দ্বারা আমরা একটি সমস্যার মাধ্যমে পড়তে পারি তারপর আমরা এটিকে cause effect গ্রাফ আকারে উপস্থাপন করতে পারি এবং সিদ্ধান্তের টেবিলে আসার জন্য আমাদের কাছে একটি সরাসরি গড় পদ্ধতি একটি সহজ পদ্ধতি তাই এটা চিন্তা করতে cause effect গ্রাফিং পদ্ধতি আসলে আমাদের সিদ্ধান্ত টেবিল বিকাশে সাহায্য করে তাই cause effect গ্রাফ সম্পর্কে বলার জন্য এটি সবচেয়ে সাফল্যপূর্ণ বিবৃতি হতে পারে এটিতে নোটের একটি সেট রয়েছে যার দ্বারা একটি সমস্যা দেওয়া হলে আমরা একটি cause effect গ্রাফ আকারে সমস্যাটি উপস্থাপন করতে পারি এবং একবার আমাদের cause effect গ্রাফ প্রস্তুত হয়ে গেলে আমাদের decision table নিয়ে আসার একটি সহজ উপায় আছে এবং তারপর আমরা decision table পরীক্ষা প্রয়োগ করতে পারি যা প্রতিটি কলাম একটি টেস্ট কেসে পরিণত হয় সুতরাং এখানে আমরা inputটি দেখি এবং ঐগুলিকে আমরা cause হিসেবে অভিহিত করি এবং আউটপুটকে effect হিসাবে এবং তারপর আমরা cause এবং অবস্থার বিভিন্ন সমন্বয় দেখি এবং এখানে আমরা কেবল সম্ভাব্য উপায়গুলি দেখি যার মধ্যে causeগুলি এবং একত্রিত হয়ে effect সৃষ্টি করে অতএব আমাদের সত্যিই সব সম্ভাব্য সমন্বয় বিবেচনা করতে হবে না যেহেতু আপনি আগে decision table উন্নয়ন করছেন সুতরাং এক অর্থে এটি সম্মিলিত বিস্ফোরণ সমস্যা এড়ায় আসুন একটি উদাহরণ সহ cause effect গ্রাফিং দেখি কারণ এখানে মূল কারণটি cause effect গ্রাফ তৈরির মধ্যে রয়েছে এবং একবার আমাদের cause effect গ্রাফ থাকলে এটি মূলত decision table ভিত্তিক পরীক্ষা আসুন আমরা এই সমস্যাটি দেখি এবং তারপর এটি একটি cause effect গ্রাফ আকারে উপস্থাপন করার চেষ্টা করি Cause effect গ্রাফ সম্পর্কে খুব বেশি আলোচনা না করে এটি খুব সহজ আমরা আসলে এই উদাহরণটি সমাধান করার চেষ্টা করতে পারি এবং তারপর আপনি cause effect গ্রাফ সম্পর্কে সচেতন হবেন আসুন সমস্যাটি দেখি একটি ব্যাংকে যদি আমরা 1 লক্ষ টাকার কম জমা করি তাহলে প্রযোজ্য সুদের হার 6 শতাংশ 7 শতাংশ বা 8 শতাংশ আমানতের সময়ের উপর নির্ভর করে 1 বছর 3 বছর বা 5 বছরের জন্য এবং যদি আমানত 1 লাখের বেশি হয় তবে সুদের হার 7 শতাংশ 8 শতাংশ 9 শতাংশ এটি 1 বছরের কম 1 থেকে 3 বছরের মধ্যে বা 3 বছর এবং তার বেশি তার উপর নির্ভর করে সুতরাং আসুন এই সমস্যাটির cause effect গ্রাফ তৈরীর চেষ্টা করি আসুন প্রথমে কারণ এবং প্রভাবগুলি চিহ্নিত করি যদি আমানত 1 বছরের কম সময়ের জন্য হয় তাহলে এগুলি বিভিন্ন input আমানত 1 বছরের কম আমানত 1 বছর থেকে 3 বছরের মধ্যে আমানত 3 বছরের বেশি আমানত 1 লাখের কম এবং আমানত 1 লাখের বেশি তাহলে এগুলো সব ইনপুট cause এবং তারপর প্রভাব 6 শতাংশ 7 শতাংশ 8 শতাংশ 9 শতাংশ হার এবং এই কারণগুলির নির্দিষ্ট সংমিশ্রণ কিছু প্রভাব সৃষ্টি করে উদাহরণস্বরূপ আমানত 1 বছরের কম এবং আমানত 1 লক্ষের কম এটি 6 শতাংশ উৎপাদন করবে যদি আমানত 1 বছর থেকে 3 বছর এবং আমানত 1 লাখের কম হয় তবে এটি 7 শতাংশ উৎপাদন করবে এবং যদি আমানত 1 বছরের কম হয় এবং আমানতের পরিমাণ 1 লাখের বেশি হয় তবে এটি 7 শতাংশ উৎপাদন করবে এখন আসুন আমরা এই দিকগুলির প্রতিনিধিত্ব করি তাহলে cause এবং effectগুলি আমরা বৃত্ত নোড আকারে বোঝাই এবং আমরা সমস্ত 5 টি কারণ লিখেছি এবং তারপর যখনই কারণগুলির সংমিশ্রণ হয় যা কিছু প্রভাব সৃষ্টি করে তখন আমাদের এই মধ্যবর্তী নোডগুলি এখানে উপস্থিত হয় আমাদের মধ্যবর্তী নোডের একাধিক স্তর থাকতে পারে যদি আরো জটিল সমস্যার জন্য সুতরাং এখানে যদি এটি 1 বছরের কম হয় এবং যদি এটি 1 লক্ষেরও কম হয় তাই এই এবং শর্ত সুতরাং যদি এই দুটি দুই হয় তবে এটি 6 শতাংশ সুদের হার তৈরি করে এবং যদি আমানত 1 লাখের বেশি হয় এবং এটি 1 বছরেরও কম সময়ের জন্য এটি 7 শতাংশ উৎপাদন করে এবং যদি এর থেকে কম হয় তাই c4 কে শুধু দেখতে হবে c4 আমি মনে করি এটি 1 লক্ষেরও কম এবং এটি 1 থেকে 3 বছরের মধ্যে এটি 7 শতাংশ উৎপাদন করে এবং একইভাবে যদি আমানত 1 লাখের বেশি হয় এবং এটি 1 বছরের কম হয় এটি 7 শতাংশ উৎপাদন করে এবং ইত্যাদি সুতরাং একবার আমাদের এটি হয়ে গেলে decision tableটি তৈরি করা সহজবোধ্য সুতরাং আমরা শুধু শর্তাবলী এবং তারপর সংশ্লিষ্ট ক্রিয়া cause effect গ্রাফের সরল অনুবাদ লিখি এবং একবার আমাদের decision table প্রস্তুত হয়ে গেলে আমরা decision table টেস্ট প্রয়োগ করতে পারি যে প্রতিটি কলাম একটি টেস্ট কেসে পরিণত হয় তাই cause effect গ্রাফিং খুব সহজ কৌশল decision table নিয়ে আসার জন্য টেস্ট কেসের সূচকীয় সংমিশ্রণ এড়িয়ে যায় যা decision table ভিত্তিক পরীক্ষার ক্ষেত্রে বিবেচনা করা প্রয়োজন কিন্তু তারপর খুব জটিল সমস্যার জন্য টেস্ট কেসের সংখ্যা খুব বিশাল হয়ে উঠতে পারে উদাহরণস্বরূপ ধরা যাক আমাদের একটি পরিস্থিতি আছে যেখানে শর্তের সংখ্যা input শর্ত 50 এবং প্রতিটি সত্য বা মিথ্যা গ্রহণ করে অথবা হতে পারে যে ওইটি একাধিক মান গ্রহণ করে এবং এমন অনেক পরিস্থিতি আছে যেখানে এই ধরনের সমস্যা দেখা দেয় বিশেষ করে ইউজার ইন্টারফেস এবং এমবেডেড কন্ট্রোলার সফটওয়্যারের প্রসঙ্গে তাই এই ক্ষেত্রে সত্যিই নকশা 250 সুতরাং আসুন আমরা 50 ইনপুট প্যারামিটার বলি এবং প্রত্যেকটি দুটি মান নেয় শুধু পরীক্ষার ক্ষেত্রে প্রয়োজনীয় সংখ্যাগুলি 2 to the power 50 হয় সুতরাং আমরা সব সম্ভাব্য সংমিশ্রণ পরীক্ষা করার চেষ্টা করি যা 2 to the power 50তে পরিণত হয় এবং যা বিপুল সংখ্যক সত্যিই কোন যুক্তিসঙ্গত সময়ের মধ্যে পরীক্ষা করতে পারে না সুতরাং আমাদের কম সংখ্যক টেস্ট কেস দিয়ে পর্যাপ্ত পরীক্ষা করার কিছু কার্যকর উপায় থাকতে হবে ওইটি হল জোড়া ভিত্তিক পরীক্ষার বিষয়ে সবকিছু যেখানে আমরা দেখাই যে আমাদের decision table ভিত্তিক পরীক্ষা এবং cause effect গ্রাফিং উভয় ক্ষেত্রে input মানগুলির সমস্ত সম্ভাব্য সমন্বয়গুলি সত্যিই বিবেচনা করতে হবে না আমরা সব সম্ভাব্য input সমন্বয় বিবেচনা করছিলাম এবং এখানে আমরা তাদের বিবেচনা করব না এবং আমরা পরবর্তী লেকচারে জোড়া ভিত্তিক পরীক্ষার বিষয়ে আলোচনা করব Glossary English Word Word Meaning Configuration কনফিগারেশন রূপরেখা Novice নভিশ শিক্ষানবিশ Rule রুল নিয়ম Domestic ডোমেস্টিক ঘরোয়া